আমরা জেনেছি যে ইলেকট্রিক ফিল্ড এর মতন ম্যাগনেটিক ফিল্ড ও শক্তি সঞ্চয় করে এবং এটা হল 120E2 Energy 120E2 আজকের বক্তৃতাতে আমরা ফ্যারাডের সুত্র Faraday's Law এবং লেন্জস সুত্র Lenz's law দিয়ে বার করব শক্তিটা কি হওয়া উচিত ম্যাগনেটিক ফিল্ড এ কিছু শক্তি সঞ্চিত আছে এবং শক্তি টা কি হবে সুতরাং ম্যাগনেটিক ফিল্ড এ কেন শক্তি থাকা উচিত এটা দিয়ে শুরু করা যাক এটার কারণ হল ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে আমরা B ব্যবহার করব কারণ এটা চায় আমরা কাজ করি উদাহরণ হিসেবে যদি একটা ইন্ডাক্টর নি এবং আমরা দেখেছি যে যদি ইন্ডাক্টর এর মধ্যে দিয়ে একটা সুইচ দিয়ে কারেন্ট পাঠাই তাহলে ইন্ডাক্টর এ একটা EMF তৈরি হবে এবং এটা এমন যে এটা পরিবর্তন কে প্রতিরোধ করে যা এটাকেই সৃষ্টি করে এবং এই EMF টাকে বলা হয় back EMF আমি একটা সার্কিট নিচ্ছি এখানে একটা রেজিস্টর বসাচ্ছি একটা চাবিও একটা ব্যাটারিও যখনই চাবি টাকে অন করি কারেন্টটা বাড়ার চেষ্টা করে কারেন্টটা যত বাড়তে থাকে একটা BACK EMF এখানে তৈরি হবে যেটা কে আমরা Ldidt হিসেবে লিখতে পারি এটা আবার বোঝাব এবং এটা পরিবর্তন টাকে প্রতিরোধ করে আমাদের কাজ করতেই হবে অতএব এই EMF কে কাটিয়ে উঠতে আমাদের শক্তি সরবরাহ করতে হবে যদি একটা উপমা টানা হয় এটা কে ব্যাটারি দিয়ে দেখানো যাবে যেটা কারেন্টকে প্রতিরোধ করে এবং অতএব আমাদের শক্তি সরবরাহ করতে হবে যাতে ব্যাটারির মধ্যে দিয়ে কারেন্ট এর প্রবাহটা থাকে এই যে কাজটা করছি সেটার জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে যেটা এই কারেন্ট থেকে তৈরি হয় সুতরাং অবশেষে এটাকে ব্যাখ্যা করি যেন এই শক্তিটা ম্যাগনেটিক ফিল্ড এর মধ্যে সঞ্চিত আছে একই ভাবে মনে কর যে যদি আমাদের কাছে একটা ক্যাপাসিটর থাকে এবং সুইচ টাকে অন করলে একটা কারেন্ট এর প্রবাহ ধীরে ধীরে তৈরি হবে অথবা ক্যাপাসিটরে চার্জ ধীরে ধীরে বাড়তে থাকবে এবং তার মানে এটাতে শক্তি সরবরাহ হবে অর্থাৎ শক্তিটা ক্যাপাসিটর অথবা ইলেকট্রিক ফিল্ড এ সঞ্চিত থাকে সুতরাং আমরা এখন একই রকম একটা গননা করব আর দেখব কতটা এনার্জি সঞ্চিত আছে আমাদের কাছে একটা ইন্ডাক্টর আছে যার ইডাক্টেন্স হল L একটা রেজিস্টর r এবং একটা ব্যাটারি সুইচ টাকে t0 তে অন করা যাক সুতরাং কার্চফস নিয়ম Kirchhoffs rule অনুযায়ী আমাদের কাছে EMF E এবং BACK EMF LdIdt আছে এবং এটা IR এর সমান হবে I এর জন্য যেই সমীকরণ টা পাই সেটা হল LdIdt IR E অথবা dIdt RLI EL E LdIdt IR LdIdt IR E dIdt RLI EL এই সমজাতীয় অংশটার সমীকরণ টার সমাধান খুবই সোজা যেটা হল Ce RLtthe other part যেখানে C হল একটা ধ্রুবক এবং other part টা হল অ সমজাতীয় টার্ম E এর জন্য যেটা হল ELR এবং এই L টা বাতিল হয়ে যায় এবং আমরা ItCe RLt ER পাব এটাই হল কারেন্টটা যেটা সময়ের ফাংশন ItCe RLt ER এখন প্রাথমিক শর্তটাকে প্রয়োগ করা যাক প্রাথমিক শর্তটটা হল It00 যখন এটাকে প্রতিস্থাপিত করা হয় আমরা C ER পাব অতএব ItER হবে এই ফলাফলটা আসা করি তোমাদের খুব ভালো করে জানা আছে It00 ∴C ER ItER যদি It বনাম সময় এর প্লট করা হয় It বাড়তে থাকে এবং যখন t অসীমে চলে যায় It এর মানটা ER হয়ে যায় সুতরাং যখনই সুইচ টাকে অন করা হয় প্রথমে কোন কারেন্ট থাকে না এবং যেহেতু কোন ইন্ডাক্টর নেই অবশেষে কারেন্টটা ER হয় এখন এনার্জি সাপ্লাই টাকে দেখা যাক সুতরাং যদি আবার সমীকরণ টাকে নেওয়া হয় EMF LdIdtRI হবে এবং দু দিকে I দিয়ে গুণ করা হয় আমরা EIt LIdIdtRI2 পাব EIt LIdIdtRI2 RI2 টার্ম টা হল জুল হিটিং যেটা হল তাপ উৎপাদন প্রতি ইউনিট সময়ে অথবা রেজিস্টেন্স টাতে শক্তির খরচ অন্য টার্মটা 12Lddt হিসেবে লিখতে পারি সুতরাং power supplied EIt 12Lddt RI2 যত সময়টা অসীমের দিকে যেতে থাকে আমরা মোট total energy টা বার করতে পারি যেটা হল 0EItdt যেটা হল 12LddtI2 RI2dt power supplied EIt 12Lddt RI2 total energy 0EItdt 12LddtI2 RI2dt এই টার্মটার কি হবে এটাই হল energy যেটা কোথাও সঞ্চিত করা আছে কিকরে জানব যে energy টা সঞ্চিত করা আছে যদি ব্যাটারিটা অফ করা হয় কিন্তু কারেন্টটা সঙ্গে সঙ্গে না কমে তাহলে বুঝব যে এই energy টা stored energy থেকে সরবরাহ হচ্ছে সুতরাং বলব যে সার্কিটে এই energy টা সঞ্চিত করা আছে এবং stored energy টা ম্যাগনেটিক ফিল্ড B তে আছে যেটা একটা সীমাবদ্ধ কারেন্ট এর জন্য তৈরি হয় সুতরাং এখন এই সুত্রটাকে ম্যাগনেটিক ফিল্ড এর দিক থেকে energy তে রূপান্তর করতে চাই নির্দিষ্টভাবে আমরা এনার্জি ডেন্সিটি বা এনার্জি পার ইউনিট ভলিউম কে ম্যাগনেটিক ফিল্ড এর টার্ম এ পেতে চাই stored energy র সুত্রটাকে রূপান্তর করার জন্য একটু আগে দেখলাম যে এটা 12LddtI2 হবে আমরা নিম্নলিখিত পদ্ধতিতে যাব ইন্ডাক্টর এর জন্য একটা তার নেওয়া যাক তারটার অল্প কিছুটা বেধ হবে এবং তারটা একটা কারেন্ট I বহন করছে ইন্ডাকটেন্স L এর সংজ্ঞা অনুযায়ী যে ফ্লাক্স Փ টা সারফেস দিয়ে যাচ্ছে সেটা লাল রঙ দিয়ে দেখানো হয়েছে তারের দ্বারা আচ্ছাদিত পৃষ্ঠ এলাকা LI এর সমান হবে অতএব stored energy টা হল 12ILI যা 12IՓ হিসাবেও লিখতে পারি stored energy 12LddtI2 Փ LI W 12ILI 12IՓ এখন জানি যে ফ্লাক্স Փ হল সারফেস দিয়ে ম্যাগনেটিক ফিল্ডds যেখানে ds টা হল একটা ছোট ক্ষেত্রফল এবং তারপর এটাকে ইনটিগ্রেট করব মনে রাখবে যে ds এবং IR চিরাচরিত ডিরেকশন সেন্স এর সাথে সম্পর্কিত সুতরাং এটাকে 12IBdS লিখতে পারি এবং স্টোকস থিওরেম দিয়ে এটাকে 12IdS লিখতে পারি যেখানে A হচ্ছে ভেক্টর পোটেনশিয়াল যেটা কে আবার স্টোকস থিওরেম দিয়ে 12IAdl লিখতে পারি W 12IBdS 12IdS 12IAdl মনে রাখবে যে ds এবং dl এর সম্পর্ক এমন যে ডাইরেকশন গুলো কন্ভেন্সানাল ডিরেকশন সেন্স দ্বারা সম্পর্কিত এবং যেহেতু আমরা এটার ব্যাপারেই কথা বলছিলাম I এর ডাইরেকশন dl এর মতনই হবে অতএব আগের কৌশল টাই এখানে ব্যবহার করব যদি এই তারটার দিকে তাকাই এখানে একটা ছোট ক্ষেত্রফল A আছে এখানে ডাইরেকসন dl আছে সুতরাং এটাকে 12jA লিখতে পারি যেখানে adl হল ভলিউম অতএব সর্বশেষ সমীকরণটা টা 12drjA হবে এটা হল গোটা সারফেসের ভলিউম কিন্তু এটা নন জিরো হবে যখনি j নন জিরো হবে অতএব তারের ওপরে এটা নন জিরো হয়

W 12jAadl 12drjA সুতরাং এই তারের জন্য যেটা একটা কারেন্ট I বহন করছে শক্তিটা সময়ের সাথে সঞ্চিত হয় আমরা প্রতিষ্ঠিত করতে পারি যে কারেন্টটা হল 12drjA সেই পয়েন্ট এ আমাদের এখনও হয় নি কারণ এই পুরো জিনিস টাকে ম্যাগনেটিক ফিল্ড এ রূপান্তর করতে চাই সুতরাং আমরা আরেকটা আইডেনটিটি ব্যবহার করব যেটা বলে যে B µoj এবং অতএব jr 1µo লেখা যেতে পারে অতএব এই কাজ টাকে আমরা 12µodr A লিখতে পারি W 12drjA B µoj jr 1µo W 12µodr A মনে করার চেষ্টা কর যে আমরা এই তড়িৎ শক্তি আহরণ করার জন্য যে সমস্ত পদক্ষেপ গুলো নিয়েছিলাম সেগুলো এখানেও ব্যবহার করব যেখানে ইন্টেগ্রালস ওভার চার্জেস কে ইন্টেগ্রালস ওভার ফিল্ড এ পরিনত করছিলাম এখন এটা বোঝা যায় যখন dr এর ব্যাপারে কথা বলি সেটা হল পুরো স্পেস এর ওপর ভলিউম ইন্টেগ্রাল এটা নন জিরো হবে যখন B≠0 এবং A≠0 হবে এখন এটাকে আবার B তে পুরো পরিনত করলাম এবং আমরা একটা আইডেন্টিটি ব্যবহার করব যেটা বলে যে হল B A A যা আমাকে সঙ্গে সঙ্গে বলে AB B A AB অতএব এই ইন্টিগ্রাল টাকে আবার work done 12µodrB A A লেখা যেতে পারে AB B A A AB B A AB work done 12µodrB A AB সুতরাং পরের স্লাইডে যাওয়া যাক এবং work done 12µodrB A AB লিখি এই টার্মটাকে দেখা যাক A হল B সুতরাং এটা 12µodrB2 12µodrAB ডাইভার্জেন্স থিওরেম ব্যবহার করে এটাকে সারফেস ইন্টিগ্রাল এ পরিনত করা যেতে পারে যেটা হল 12µods মনে কর আমি বলেছিলাম যে এই ইন্টিগ্রেশন টা হল পুরো স্পেস এর ওপর সুতরাং ds অনেক দূর AB থেকে Bমোটামুটি 1r2 হিসেবে যায় A 1r হিসেবে যায় সুতরাং এই ইন্টিগ্রেন্ড টা 1r3 হিসেবে যাবে ds দুরে চলে যায় r2 হিসেবে সুতরাং এই পুরো ইন্টিগ্রাল টা 1r হিসেবে যায় অতএব এটাকে আমরা 0 লিখতে পারি অতএব অবশেষে energy 12µodrB2 হবে এবং এটাকে আমরা energy density বলি W 12µodrB A AB 12µodrB2 12µodrAB 12µodrB2 যেহেতু এই ইন্টিগ্রালটা পুরো ভলিউমের ওপর এটা আমাদের total energy টা দেয় সুতরাং ম্যাগনেটিক ফিল্ড এ energy density টা অথবা ম্যাগনেটিক ফিল্ড এ সঞ্চিত এনার্জিটা এমন যে energy density টা হল B22µo এটা ইলেকট্রস্ট্যাটিক এনার্জির অনুরূপ যেটা E22εo পরের বক্তৃতাতে আমরা এটা দিয়ে কিছু উদাহরণ সমাধান করব